নমস্কার এই শ্রেণীতে এবং পরের অন্যান্য শ্রেণীগুলিতে আমরা লক্ষ্য করব আমরা প্রথমে শুরু করব ন্যানোস্কেলে থার্মোডাইনামিক বিবেচনাগুলি লক্ষ্য করবো আমাদের এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন সাধারণভাবে মেটিরিয়াল সাইন্স এবং অন্যান্য কোনও সম্পর্কিত ক্ষেত্রের দিকে তাকাবেন তখন সাধারণত সূচনাটি থার্মোডাইনামিক্স হয় এবং তাই আমাদের বুঝতে হবে যে থার্মোডাইনামিক্সে ন্যানোস্কেলের কী প্রভাব রয়েছে কিছু মৌলিক স্তরে থার্মোডিনামিক্স একই আমরা আসলে কিছুই পরিবর্তন করছি না তবে আপনি যখন আপনার থার্মোডাইনামিক্স কোর্সে থার্মোডাইনামিক্স সম্পর্কে শিখবেন তখন আপনি যা দেখবেন সাধারণত সমীকরণগুলি রচিত হয় তবে সেগুলি সাধারণত কিছু বিবেচনার ভিত্তিতে ফিরে আসে অন্য কথায় এটি ইতিমধ্যে একটি নির্দিষ্ট ধরণের পদ্ধতিকে সম্বোধন করছে যা সম্ভবত আপনি আদর্শ গ্যাসগুলিকে সম্বোধন করছেন বা ঘটছে এমন কিছু পর্যায়ের পরিবর্তনকে সম্বোধন করছেন সুতরাং যখন আপনি সেই নির্দিষ্ট ব্যবস্থার সাথে প্রাসঙ্গিক শর্তগুলিতে ফোকাস করে সমীকরণটি লেখেন যা প্রায়শই তাৎক্ষণিকভাবে আপাত হয় না তা হল সেই একই ফর্ম্যাটে আপনার আরও কিছু শর্ত থাকতে পারে যা আমরা সাধারণত সেখানে লিখছি না এবং যে কারণে আমরা সেখানে লিখছি না তা হল এই শর্তগুলি যা মূলত 0 বা সেই নির্দিষ্ট সিস্টেমের ক্ষেত্রে 0 বা তার কাছাকাছি মূল্যায়ন এবং সেইজন্য সেখানে এই পদগুলি লেখার কোনও অর্থ নেই এবং তাই আমরা এটি লিখি না এবং অনেকগুলি বই এটিকে সেভাবেই রাখে সুতরাং কখনও কখনও আপনি যখন দেখেন যে সমীকরণটি আপনি বুঝতে পারছেন না যে সমীকরণটিতে আরও কি যুক্ত করা যেতে পারে এবং যখন আপনি আপনার বইয়ে আলোচিত সিস্টেম থেকে নাটকীয়ভাবে পৃথক এমন সিস্টেমগুলির দিকে তাকান তখন সেই ধরণের পদগুলি প্রাসঙ্গিক হতে পারে আর এটির অর্থ এই যে আমাদের থার্মোডাইনামিক বিবেচনায় ন্যানোস্কেলের প্রভাব বুঝতে হবে আপনি ন্যানোস্কেলে যাচ্ছেন বলে হঠাৎ করে আলাদা কোনো থার্মোডাইনামিক্স নেই থার্মোডায়নামিক্স অনেক বেশি মৌলিক বিজ্ঞান এবং আমরা আমাদের চারপাশের প্রকৃতি সম্পর্কে যা শিখেছি তা দৃঢ়ভাবে পরামর্শ দেয় যে এটি সমস্ত সিস্টেমে একত্রিত করার মত এবং এটি মূলত পরিবর্তিত হয় না সুতরাং এটি হল কেবলমাত্র থার্মোডায়নামিক্স যাতে এমন কিছু পদ রয়েছে যা আপনাকে আরও বেশি মনোযোগ দেওয়া করাবে সুতরাং এই শ্রেণিতে আমরা দেখব আমরা একটি রিয়াকশনে থার্মোডিনামিক্সের প্রভাবগুলি দেখে শুরু করব এবং আপনি যখন সাধারণ রিয়াকশনের সাথে থার্মোডাইনামিক্সের কথা বলবেন তখন কী ঘটছে তা আমরা সাধারণভাবে বিবেচনা করব এবং আমরা একটি প্রতিক্রিয়াতে কাইনেটিকসের প্রভাবটিও দেখব এগুলি দুটি খুব আকর্ষণীয় বিষয় যা আপনাকে বুঝতে হবে এবং উভয়কেই আমরা কেন বুঝতে আগ্রহী তা আমরা দেখতে পাব আসলে অন্য যে বিষয়গুলি আমাদের মনে রাখতে হবে সেগুলির মধ্যে একটি হল যেমন আমি থার্মোডাইনামিক সমীকরণগুলিতে উল্লেখ করেছি ঠিক তেমন কিছু শর্তাদি নির্দেশিত হয় না কারণ সেগুলি সেই অবস্থার অধীনে সেই নির্দিষ্ট ব্যবস্থার জন্য প্রাসঙ্গিক নয় এটাও সত্য যে আমরা মাঝে মাঝে কোর্সে আলাদাভাবে থার্মোডিনামিক্স সম্পর্কে জানতে পারি এবং তারপরে আপনি আলাদা কোর্সে আলাদাভাবে কাইনেটিকসের সম্পর্কে শিখবেন এবং কখনও কখনও আপনি বুঝতে পারেন না যে তারা উভয়ই অর্থাৎ আপনি যখন কোনও সিস্টেমের দিকে নজর রাখছেন তখন আপনাকে উভয়কেই মাথায় রাখতে হবে এবং এটি কখনও কখনও তাৎক্ষণিকভাবে প্রকট হয় না কারণ তারা স্বতন্ত্রভাবে শেখার তত্ত্বাবধান করে এবং আপনি যদি মনে মনে সংযোগ না দেন তবে আপনি সেই সংযোগটি হারাবেন সুতরাং আমরা এই শ্রেণীর মাধ্যমে সেটি দেখব সুতরাং আসুন আমরা নিজেকে এই প্রথম প্রশ্নটি জিজ্ঞাসা করেই শুরু করি পদার্থ কেন স্থিতিশীল সুতরাং এটি খুব সাধারণ প্রশ্নের মতো মনে হতে পারে পদার্থ কেন স্থিতিশীল তবে আপনি যদি এটির বিষয়ে চিন্তা করেন তবে সেখানে অনেক আকর্ষণীয় বিশদ রয়েছে সুতরাং উদাহরণস্বরূপ আমরা আজকে শক্তির উৎস ব্যবহার করছি সুতরাং আমাকে কিছু উদাহরণ রাখতে হবে ধরা যাক আমরা পেট্রোল ব্যবহার করছি সুতরাং আমাদের গাড়িগুলিতে এবং যে কোনও ধরণের অটোমোবাইলে আমরা পেট্রোলটি ব্যবহার করছি যেখানে পেট্রোলটি শক্তিতে রূপান্তরিত হচ্ছে আমরা কয়লাও ব্যবহার করতে পারি যদিও সেই সময়টি পেরিয়ে গেছে আজকাল আমরা আমাদের ঘরে কয়লা ব্যবহার করি না তবে উদাহরণস্বরূপ আজও ভারতে আমরা যেখানে বিদ্যুতের উল্লেখযোগ্য অংশ পাই তা হল তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি যেখানে কয়লা চলমান রয়েছে সুতরাং কয়লা আসলে ব্যবহৃত হচ্ছে এবং আমরা পরোক্ষভাবে কয়লা ব্যবহার করছি অর্থাৎ ধরুন আপনি আধুনিক যুগে এসেছেন কিন্তু আসলে আপনি কয়লা ব্যবহার করছেন আপনি যে শক্তিটি গ্রহণ করছেন তা সরাসরি কয়লা থেকে অথবা উল্লেখযোগ্য ভগ্নাংশটি কয়লা থেকে আসছে সুতরাং আমরা সত্যিই এই শক্তির উৎস থেকে দূরে যাইনি আমরা সেইগুলিই ব্যবহার করছি তো আমরা কীভাবে এই শক্তি পাচ্ছি সুতরাং আমরা দহন করছি সুতরাং আমরা আমাদের ইঞ্জিনে পেট্রোলের দহন করছি যা সেখানে আপনার গাড়িতে দু চাকার গাড়ি বা চার চাকার বা অন্য কোনও যানবাহন রয়েছে সুতরাং সেখানে দাহন হচ্ছে যা পেট্রল বা ডিজেল বা প্রাকৃতিক গ্যাসে যাই হোক না কেন কিছু দাহন চলছে এবং একইভাবে আপনি আবার কয়লা জ্বালিয়ে কয়লা থেকে শক্তি উত্তোলন করতে সক্ষম হচ্ছেন যা মূলত দহন যা আপনি একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা জ্বালাচ্ছেন সুতরাং যখন আপনি এই দাহনটি করেন সাধারণত যা ঘটে তা হল আপনার অক্সিজেন রয়েছে এবং এই জ্বালানী রয়েছে পেট্রোল বা কয়লা বা ডিজেল বা অন্য কিছু যাই হোক এবং তারা প্রতিক্রিয়া করে এবং সেই প্রতিক্রিয়ার প্রক্রিয়ায় শক্তি প্রকাশ হয় এবং প্রতিক্রিয়াটির ফলে সাধারণত কার্বন ডাই অক্সাইড তৈরি হয় যা সাধারণত আমরা পাচ্ছি সুতরাং সাধারণভাবে এটি যদি কার্বন ভিত্তিক জ্বালানী হয় সুতরাং আপনি কেবল C O2 → CO2 হচ্ছে সুতরাং আমাদের সাধারণত C O2 → CO2 হচ্ছে যা কার্বন ভিত্তিক জ্বালানীর জন্য সাধারণ প্রতিক্রিয়া যা আমাদের জন্য কিছু শক্তি মুক্ত করে সুতরাং আমরা কিছু শক্তি পাচ্ছি সুতরাং ΔH নেগেটিভ নয় এটি কেবল আমাদের জন্য শক্তি প্রকাশ করে সুতরাং এখন স্পষ্টভাবে এটি একটি অনুকূল প্রতিক্রিয়া সে কারণেই এটি ঘটতে সক্ষম এবং এভাবেই আমরা শক্তি পেতে সক্ষম হয়েছি সুতরাং এটি একটি খুব অনুকূল প্রতিক্রিয়া এখানে একটি শব্দ আছে যার শক্তিশালী ব্যবহার রয়েছে যা হল চালিকা শক্তি যা এটি ঘটায় এবং এটি ঘটে এবং তাই আমরা শক্তি অর্জন করি সুতরাং আমাদের নিজেদেরকে একটি মৌলিক প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে কেন এই পদার্থ স্থিতিশীল হয় কেন আপনি কয়লাও খুঁজে পান কেন পেট্রল খুঁজে পান কীভাবে পেট্রলটি আপনার পেট্রোলের ট্যাঙ্কে থাকে কীভাবে পেট্রল বাংকে থাকে কেন জ্বলে ওঠে না সুতরাং কেন জ্বালানী যা পেট্রোল বা যা কিছু হতে পারে কেন স্বতঃস্ফূর্তভাবে দাহিত হয় না এটি স্বতঃস্ফূর্তভাবে দাহিত হয় না কারণ এটির শক্তিশালী চালিকা শক্তি আছে বলে মনে হয় এবং তাই এটির দাহন হওয়া উচিত আমি বোঝাতে চাইছি এটি দাহনের জন্য প্রস্তুত বলে মনে হয় এটির প্রতিক্রিয়াটি শুরু করা উচিত এবং এরকম ঘটে যাওয়ার পক্ষে এটি খুব বেশি পক্ষপাতী এবং তাই আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে কেন এটি জ্বলে না এবং এটি একটি অতি মৌলিক একটি প্রশ্ন যে কেন এটি স্বতঃস্ফূর্তভাবে জ্বলে না স্বতঃস্ফূর্তভাবে জ্বলন একটি গুরুত্বপূর্ণ জিনিস কেন এটি স্বতঃস্ফূর্তভাবে নিজেই জ্বলে উঠছে না যা হওয়া উচিত এটির জ্বলে ওঠা উচিত এবং এটি সবার ক্ষেত্রেই সত্য যা আপনি দেখেন আপনি কাঠের দিকে তাকান এমন কোনও কিছুর দিকে তাকান সবার জন্য এটি সত্য যা জ্বলতে পারে আমার অর্থ যে কাপড় বা যে কোনও জৈবিক উপাদান আমরা ব্যবহার করতে পারি যা জ্বলতে পারে কিন্তু বাস্তবে আপনি আপনার চারপাশে দেখুন দরজাগুলি টেবিলগুলি রয়েছে সমস্ত কিছু স্থিতিশীল বলে মনে হচ্ছে আপনার টেবিলটি স্থিতিশীল আপনার দরজা স্থিতিশীল আমরা নিজেই আমরা জৈব উপাদান আমরা স্থিতিশীল এবং সুতরাং একইভাবে পেট্রোল ট্যাঙ্কে পেট্রোল স্থিতিশীল আপনি নিজের হাতে কয়লার এক টুকরো ধরে রাখতে পারেন এটি জ্বলবে না সুতরাং এই সমস্ত জিনিস স্থিতিশীল হয়ে আছে এটি স্পষ্ট বোঝার পরেও যে আপনি আসলে এই জিনিসগুলি জ্বালাতে পারেন এবং এটি জ্বলবে তারা খুব ভালভাবে জ্বলবে তারা দ্রুত জ্বলবে এবং তারা প্রচুর শক্তি প্রকাশ করবে সুতরাং আমাদের বুঝতে হবে কেন পদার্থ স্থিতিশীল ঠিক আছে সুতরাং এটি একটি খুব মৌলিক প্রশ্ন সুতরাং আমাদের এটি বুঝতে হবে সুতরাং তাদের স্থিতিশীল হওয়ার কারণ হল এখানে একটি বাধা রয়েছে একটি অ্যাক্টিভেশন শক্তির বাধা আছে একটি অ্যাক্টিভেশন শক্তি বাধা আছে যা স্বতঃস্ফূর্তভাবে ঘটে যাওয়া থেকে প্রতিক্রিয়াকে প্রতিরোধ করে পেট্রল জ্বলতে থাকা বা কয়লা জ্বলতে থাকা যে কোনওরই স্বতঃস্ফূর্তভাবে ঘটতে পারে তবে এই বাধার কারণে প্রতিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে না সুতরাং আমাদের আবশ্যিকভাবে কি আছে আমরা যে মেটিরিয়ালগুলি নিয়ে কাজ করছি তাদের কিছু শুরু করার শক্তি রয়েছে সুতরাং তারা কিছু শুরু করার শক্তি নিয়ে বসে আছে এবং তারপরে প্রতিক্রিয়া যত বাড়ছে তাদের উচ্চতর শক্তিতে যেতে হচ্ছে উচ্চ শক্তি মধ্যবর্তী মধ্যবর্তী পর্যায়ে এই প্রতিক্রিয়াটির মাধ্যমে তারা কিছু উচ্চ শক্তিতে যায় সুতরাং বিক্রিয়কদের কিছু প্রারম্ভিক শক্তি আছে তারপরে তারা শক্তি বাড়ায় তারা কোনো প্রতিক্রিয়া সম্পন্ন করার প্রক্রিয়াটিতে যাওয়ার সময় অস্থায়ীভাবে তারা তাদের শক্তি বাড়ায় এবং তারপরে তারা নির্দিষ্ট নিম্ন শক্তিতে চলে যায় সুতরাং এটি সেই আদর্শ প্রক্রিয়া যা প্রকৃতির মধ্যে ঘটে এবং এই মধ্যবর্তী উচ্চতর শক্তিটির বাধাটিকে বলা হয় অ্যাক্টিভেশন শক্তি বাধা এবং প্রতিক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার জন্য আপনাকে এই বাধাটির উপরে বিক্রিয়াটিকে পৌঁছে দিতে হবে সুতরাং এটি অ্যাক্টিভেশন শক্তি বাধা যা বিদ্যমান তার ধারণা এবং এটিই কারণ কোনো পদার্থ স্থিতিশীল হবার সুতরাং আপনার এটিকে বিপরীত দিক দিকে নজর দেওয়া উচিত আমার অর্থ প্রকৃতি এটি এইভাবে তৈরি করেছে এটি আপনাকে বুঝতে হবে এই জিনিসটি আমরা বুঝতে চেষ্টা করছি যে প্রকৃতি কেন এটি সম্পাদন করছে বা কীভাবে করছে প্রকৃতি এটি সম্পাদন করছে সুতরাং আমরা বুঝতে পেরেছি যে সাধারণভাবে প্রকৃতির জিনিসগুলি উচ্চ শক্তি থেকে কম শক্তিতে চলে আসে যা প্রাকৃতিকভাবে ঘটে সুতরাং প্রকৃতিতে সবকিছুই উচ্চতর শক্তি থেকে নিম্নতর শক্তির দিকে যাওয়ার চেষ্টা করেএটি সর্বদা নিম্ন শক্তির দিকে যাওয়ার চেষ্টা করে সুতরাং এখন আমরা বুঝতে পারি যে আপনি যখন দাহন প্রতিক্রিয়া করবেন এবং শক্তি প্রকাশ করবেন তখন সেটি এই প্রক্রিয়ায় হবে সুতরাং তাই আমরা নিজেরাই জিজ্ঞাসা করি কেন এটি স্বতঃস্ফূর্তভাবে ঘটছে না সুতরাং আপনি প্রকৃতিতে যে জিনিসগুলি ছেড়ে যান সেগুলি কেবলমাত্র স্বয়ংক্রিয়ভাবে নিম্নতর শক্তিতে শেষ হওয়া উচিত আপনি কখনোই কার্বন খুঁজে পাবেন না আপনি খুঁজে পাবেন কার্বন ডাই অক্সাইড সুতরাং তাই আমরা নিজেরাই জিজ্ঞাসা করি কেন এটি ঘটেনা তারপরে আমরা যখন সিস্টেমটি পরীক্ষা করি তখন আমরা দেখতে পাই যে বাস্তবে এর মধ্যে ঘটে যাওয়ার জন্য আমরা এটি দেখতে পাই এটিকে আসলে উচ্চতর শক্তির দিকে যেতে হবে এবং তারপরেই আপনি একটি কম শক্তি স্তর ফেলে যাবেন এবং এটি সেই প্রক্রিয়া যা অনেকটি কার্বনকে উচ্চ স্তরের কার্বন হিসাবে থাকতে বাধ্য করে এবং আপনাকে এই বাধাটি পেরিয়ে যাওয়ার জন্য কিছু করতে হবে এবং তারপরে প্রতিক্রিয়াটি এগিয়ে যায় সুতরাং এটিই হল ধারণা সুতরাং প্রতিক্রিয়াগুলি আসলে কীভাবে ঘটে সুতরাং এখন এখানে দেখা যাক সুতরাং আমাদের y অক্ষের উপর শক্তি আছে এবং তারপরে কিছু প্রতিক্রিয়ার প্রক্রিয়া এখানে ঘটছে সুতরাং প্রতিক্রিয়া পদক্ষেপ সুতরাং এখানে কিছু সূচনার অবস্থান আছে সুতরাং আমাদের সূচনা মেটেরিয়ালগুলি সেই স্থানে বসে আছে সুতরাং তারা সেখানেই রয়েছে এবং যেমনটি আমি বলেছিলাম প্রাকৃতিক শক্তি কম শক্তি বিবেচনার দিকে অগ্রসর হবে সুতরাং এটি একটি কম শক্তি অবস্থান সুতরাং যখন আপনি প্রতিক্রিয়াটি সম্পন্ন করেন যখন আপনি প্রতিক্রিয়াটির ধাপগুলির দিকে এগিয়ে যান এবং আপনি প্রতিক্রিয়া সমাপ্তির দিকে এগিয়ে যান সুতরাং আপনার কাছে অনেক কম শক্তিতে পণ্যগুলির চূড়ান্ত অবস্থা থাকবে যা কেবলমাত্র সেখানে প্রতিক্রিয়া দেখা দেওয়ার কারণ হল এটি রিয়্যাকট্যান্টগুলির উচ্চতর শক্তি স্তর থেকে তারা এখন নিম্ন শক্তি স্তরে চলে গেছে সুতরাং এইভাবেই এটি হওয়ার কথা সুতরাং নীতিগতভাবে যদি আমি এখানে একটি বিন্দুযুক্ত রেখা রাখি তবে মূলত এটিই ঘটেছিল এটি উচ্চ শক্তি থেকে কম শক্তিতে চলে গেছে তবে প্রক্রিয়াটি যদি সেই বিন্দুযুক্ত রেখার সাথে এখন আঁকানো পথে ঘটে থাকে তবে প্রকৃতপক্ষে এটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে আপনি এটি এখানে রেখে দেন ঠিক এটি একটি ঢালের প্রান্তে একটি বল রাখার মতো এটি নীচে পিছলে যাবে এটি কেবল নীচে স্লাইড হবে এবং এমন কিছুই নেই যা এটিকে নীচে নামা থেকে বাধা দেয় সুতরাং আপনার যদি রিয়্যাকট্যান্ট নিচে বসে থাকে নীচে যে ঢালের উপরে বসলে তারা কেবল নীচে নেমে যাবে এবং আপনার স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া ঘটবে সুতরাং বাস্তবে যা ঘটছে তা হল এখানে এটি এভাবে ঘটছে না এবং বাস্তবে উচ্চতর শক্তিতে উঠে যাচ্ছে এবং নীচে নেমে আসছে সুতরাং এই প্রক্রিয়াটি আসলে ঘটে থাকে সুতরাং এভাবেই প্রক্রিয়াটি ঘটছে সুতরাং আপনার এখানে যা রিয়্যাকট্যান্ট রয়েছে সুতরাং আপনি যদি A প্লাস B রাখেন তবে তাদের সবার প্রথমে এই পাহাড়ের উপরে যেতে হবে তাদের পক্ষে এই রাস্তাটি নেওয়া সম্ভব নয় এটি প্রথমে পাহাড়ের উপরে উঠে যাবে এবং তারপরে তারা নীচে নামতে শুরু করবে সুতরাং এখন আপনি নিজেকে আরও জিজ্ঞাসা করতে পারেন এটি আরও একটি মৌলিক প্রশ্ন যে কেন তারা পাহাড়ের উপরে উঠে যায় তারা কেন পাহাড়ের উপরে উঠতে পারে তার অর্থ সর্বোপরি শক্তিতে উঠে যাওয়া সুতরাং কেন তাদের এমনকি বাধা পেরিয়ে উপরে উঠে যাওয়া বিবেচনা করা উচিত সুতরাং প্রকৃতপক্ষে আপনি যদি এই বিবেচনার দিকে নজর রাখেন যদি আপনি ছবিটি এইভাবে দেখেন তবে নীতিগতভাবে প্রতিক্রিয়াটিকে মনে রেখে এই চিত্রটি নিয়ে প্রতিক্রিয়া হওয়ার প্রক্রিয়া কখনই ঘটবে না এখন আমরা অন্যান্য চূড়ান্ত দিকে যাই যদিও শক্তি শেষ অবধি কম এটি কখনও বাধা আরোহণ করা উচিত নয় এটি কখনই পাহাড়ের উপর দিয়ে যাওয়া উচিত নয় এবং তাই প্রতিক্রিয়া কখনই ঘটে না বাস্তব হল যে প্রতিক্রিয়া ঘটে সুতরাং কেন প্রতিক্রিয়া ঘটে সুতরাং প্রতিক্রিয়াগুলি ঘটে কারণ আপনার একটি সিস্টেম রয়েছে যেখানে 100 টি কণা রয়েছে এবং সামগ্রিক ব্যবস্থাটি এখন 100 জুলে আছে 100 জুলের শক্তি হল এমন একটি সিস্টেম যেখানে 100 জুলের 100 টি কণা রয়েছে সুতরাং এই সিস্টেমটি দেখার জন্য একটি উপায় হল এটি এমন একটি সিস্টেম হিসাবে চিন্তা করা যেখানে প্রতিটি কণায় হুবহু 1 জুল শক্তি থাকে সুতরাং আপনি ভাবতে পারেন এটি এমন একটি সিস্টেম হিসাবে যেখানে প্রতিটি কণায় হুবহু 1 জুল থাকে বাস্তবতা হল এটি একটি আদর্শ সিস্টেম এর মত আচরণ করে না আমরা প্রকৃতিতে যা আবার দেখি তা হল শক্তির বন্টন সুতরাং যদি আপনি এটির মতো কোনও ব্যবস্থা নেন তবে আপনার কাছে 100 জুলের মোট শক্তি সহ 100 টি কণা রয়েছে আপনি যদি সেই কণাগুলির ভিতরে সন্ধান করেন তবে দেখতে পাবেন যে সেখানে একটি বিতরণ রয়েছে আপনি ১ টি জুলে কিছু কণা পাবেন আপনি ১১ জুলে কিছু সংখ্যক কণা পাবেন ২২ জুলে কিছু সংখ্যক কণা পাবেন একইভাবে আপনি কিছু সংখ্যক কণা 09 জুল 08 জুল ইত্যাদি পাবেন সুতরাং সাধারণত যদি আপনি কণার বিতরনের দিকে তাকান যদি আমি এখানে কিছু কণা রাখি এবং যদি আমি এখানে শক্তি রাখি এবং আমি কিছু কণা বলি এবং এটি কেবল সরলতার স্বার্থে সেখানে কেবল 4 শক্তি রয়েছে যা সেখানে 4 বা 5 শক্তি তাদের থাকতে পারে এটি 1 সুতরাং এটি 1 এটি 09 এবং এটি 08 সুতরাং 11 12 এটি সম্ভাব্য শক্তি হিসাবে আমাদের কাছে যা কিছু পাওয়া যায় তা বলে যে এটি থাকতে পারে তারপরে আমাদের কিছু সংখ্যক কণা থাকবে এটি 30 টি কণা 30 টি কণা 1 জুলে বসে আছে তারপরে আপনার কাছে থাকবে এবং এরপরে আপনার 70 টি কণা অবশিষ্ট থাকবে সুতরাং 20 টি কণা উভয়ই 11 জুল এবং 09 জুলে বসে আছে সুতরাং এটি আপনার কাছে 30 প্লাস 20 প্লাস 20 রয়েছে So সুতরাং ইতিমধ্যে 70 টি সম্পন্ন হয়েছে এবং আপনার 15 টি কণা 09 এ বসে আছে 15 টি কণা 12 এ বসে আছে সুতরাং এটি হল সাধারণত সিস্টেমটি যেমন হবে সুতরাং আসলে আমি এই ধরণের একটি বিতরণ করব যা আমি আপনাকে কিছু সংখ্যা দিয়েছি তবে মূল বিষয়টি হল বিতরণটি কেমন সুতরাং কণার সংখ্যা এই জাতীয় শক্তি জুড়ে বিতরণ করা হয় সুতরাং যে কোনও তাৎক্ষণিক সময়ে আপনার কাছে এমন কিছু কণা থাকবে যা প্রকৃতপক্ষে শক্তির গড় পরিমাণের চেয়ে বেশি এবং কিছু পরিমাণ কণা গড় পরিমাণের তুলনায় কম থাকে সুতরাং এই ধরণের বিতরণের সাথে আপনার এমন একটি পরিস্থিতি রয়েছে রিএ্যাক্ট্যান্টরা আসলে শক্তির কোনও স্তরে গড়ে বসে থাকলেও তবে কিছু কণা থাকবে যা এখন এমন অবস্থানে রয়েছে যার একসাথে এমন শক্তি রয়েছে যা বাধার সমান বা তার উপরে এবং এর ফলে প্রতিক্রিয়া শুরু হয় সুতরাং তারপর আপনি তাদের রাখেন সুতরাং কিছু সংখ্যক কণা আসলে এই শক্তির স্তরে বসে থাকে এবং তারপরে নীচে নামতে শুরু করে তারা নীচে নামলে তারা প্রতিক্রিয়া শুরু করতে পারে যখন তারা নিচে নামে এবং প্রতিক্রিয়া হিসাবে তারা কিছু শক্তি ছেড়ে দেয় তারা পাহাড়ের উপরে আরও কণাকে ধাক্কা দেয় এবং এগুলি সমস্ত নীচে পিছলতে শুরু হয় সুতরাং প্রক্রিয়াটিতে এটিই ঘটে এবং আপনি যদি এখানে মূলত এই সম্ভাবনাটি দেখে থাকেন তবে আপনি দেখতে পাচ্ছেন যে এটি পাহাড়ের উপরে উঠে উপরে উঠে যায় সুতরাং যদি আপনি একটি নির্দিষ্ট প্রতিক্রিয়া নেন এবং আপনি থার্মোডায়নেমিকভাবে এটির জন্য এমন বিভিন্ন সম্ভাবনার দিকে নজর রাখেন সেটাই ঘটে সুতরাং আপনি যদি থার্মোডাইনামিক্স কি নির্দেশ করে তা দেখেন থার্মোডাইনামিক্স মূলত এটি ইঙ্গিত করে যা ঠিক আমরা এখানে রেখেছি সুতরাং এটি মূলত বলে যে এখানে একটি সূচনা পয়েন্ট রয়েছে সুতরাং আমি যদি এটিকে মুক্ত শক্তি হিসাবে লিখি এবং থার্মোডাইনামিক্স বলে যে প্রতিক্রিয়ার পদক্ষেপ হিসাবে আমি এটি লিখি যে এখানে একটি প্রারম্ভিক বিন্দু রয়েছে যার একটি সমাপ্তি রয়েছে এবং এটি আপনার ΔG হিসাবে এই পার্থক্য চিহ্নিত করে এই পার্থক্যটিতে G হল মুক্ত শক্তির পরিবর্তন এবং যতক্ষণ না ΔG নেগেটিভ হয় এবং এই ক্ষেত্রে এটি নেগেটিভ কারণ পণ্যগুলি যখন কম শক্তির অবস্থানে থাকে তখন প্রতিক্রিয়াশীল হয় সুতরাং যদি ΔG নেগেটিভ হয় বা 0 এর কম হয় তবে স্বতঃস্ফূর্তভাবে প্রতিক্রিয়া দেখা দেয়vবা স্বতঃস্ফূর্তভাবে এগুলি ঘটবে সুতরাং এটিই ধারণা আমরা যা বুঝতে পারি তা হল প্রতিক্রিয়াটি যেমন ঘটে থাকে ঠিক তেমনটি হয় না যে সেখানে একটি বাধা রয়েছে এখন এই প্রতিবন্ধকতাটি আপনাকে বলে দেয় যে এই প্রতিক্রিয়াটি কত দ্রুত বা ধীরে ধীরে ঘটবে তাই ঠিক একই প্রতিক্রিয়ার জন্য আপনি এর মতো বাধাও রাখতে পারেন আপনার কিছু অন্য বাধাও থাকতে পারে আমরা এখানে এটি কেবল অন্য কোনও রঙে দেখাবো সুতরাং সবুজ রং দিয়ে আমি একটি অন্য বাধা রাখব সুতরাং বিভিন্ন বাধার মধ্যে এটি একটি বাধা এবং তারপরে আমাদের এখানে তৃতীয় বাধা সম্পর্কে ভাববো সুতরাং আমাদের তিনটি ভিন্ন বাধা রয়েছে তবে দয়া করে মনে রাখবেন ΔG হুবহু এক ΔG হুবহু একই তাই বাধাটির উচ্চতা প্রতিক্রিয়াটির ΔG পরিবর্তন করে না ΔG একই থাকে এখন কিন্তু বাধার উচ্চতা এই অর্থে খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন যদি বাধাটির উচ্চতা এখানে 12 জুল হয় সুতরাং মনে করুন যে আপনাকে এই বাধাটি অতিক্রম করার জন্য 20 অতিরিক্ত শক্তি যোগ করতে হবে তবে আপনি দেখতে পাবেন যে কেবলমাত্র অল্প সংখ্যক মাত্র 15 এই কণার মধ্যে কেবল 15 টি সুতরাং আমি এখানে কিছু সংখ্যা রেখেছি যেমন আমি মনে করি এটি এখানে 30 টি কণা এবং তারপরে আমাদের কাছে 20 20 15 এবং 15 টি কণা রয়েছে কেবল আপনাকে কিছু ধারণা দেওয়ার জন্য এর বিতরণটি আলাদাভাবে করছি তবে আমি এই বিতরণে কিছু স্বতন্ত্র পয়েন্ট নিচ্ছি সুতরাং আমাদের এই কণা ছিল সুতরাং যেমন আমরা বলেছি যে বাধাটি ছিল 12 জুলস তবে কোনও নির্দিষ্ট সময়ের মধ্যে কেবল 15 টি কণার আসলে এখানে ঝাঁপ দিতে সক্ষম হওয়ার মতো শক্তি রয়েছে অন্যদিকে যদি বাধাটিকে 11 জুলে নামিয়ে দেওয়া হয় তবে 15 প্লাস 20 আপনার এখন 35 টি কণা প্রতিক্রিয়াটি করতে পারে সুতরাং আপনি হঠাৎ দেখবেন 35 প্রতিক্রিয়া দ্রুত চলতে শুরু করে সুতরাং এটাই হল পরিস্থিতি আপনার কাছে প্রতি কনা 1 জুলের কাছাকাছি যাওয়ার পরে মুহূর্তটি দ্রুত এবং দ্রুত ঘটতে শুরু করে সুতরাং বাধাটির উচ্চতা আপনাকে জানায় যে প্রতিক্রিয়াটি করা কতটা সহজ এবং আপনি কীভাবে একটি প্রতিক্রিয়াটি দ্রুত বা প্রতিক্রিয়াটি ধীর করতে পারেন সুতরাং অনেক সময় প্রতিক্রিয়া সেট করা থাকে সুতরাং উদাহরণস্বরূপ আপনি যখন কড়োশন প্রক্রিয়াগুলি দেখবেন তখন প্রাকৃতিক প্রবণতায় প্রতিক্রিয়াটি ঘটে থাকে তবে আমরা প্রতিক্রিয়াটি কমিয়ে দিতে চাই সুতরাং এটাই আমরা কড়োশন প্রক্রিয়ার সাথে করতে চাই অন্যদিকে কোনও ব্যাটারি থেকে শক্তি প্রকাশের জন্য আরও কিছু প্রতিক্রিয়া উদাহরণস্বরূপ আপনি যত দ্রুত সম্ভব ব্যাটারি থেকে সর্বাধিক বর্তমান প্রতিক্রিয়াটি গতি বাড়ানোর চেষ্টা করছেন সুতরাং আপনি প্রতিক্রিয়া দ্রুত করতে চান সুতরাং সর্বদা প্রকৃতিতে কিছু প্রতিক্রিয়া রয়েছে যা স্বতঃস্ফূর্তভাবে ঘটে চলেছে আমরা কখনও কখনও সেই প্রতিক্রিয়াগুলিকে দ্রুত করতে চাই কখনও কখনও আমরা প্রতিক্রিয়াগুলি ধীর করতে চাই আমরা কি করছি আমরা এমন কী করছি যা প্রতিক্রিয়ার গতি বাড়িয়ে তুলতে সহায়তা করে বা আমরা কী করছি যা একটি প্রতিক্রিয়া ধীর করতে সহায়তা করে আমরা মূলত যা করছিলাম তা বাধা নিয়ে কাজ করছি আমরা এই গতিতে প্রতিক্রিয়াটির কাইনেটিকসকে প্রভাবিত করছি এই গতি যে গতিতে প্রতিক্রিয়া ঘটে তাকে প্রতিক্রিয়াটির কাইনেটিকস বলে প্রতিক্রিয়াটি আদৌ ঘটবে কিনা এমন সম্ভাবনা হল প্রতিক্রিয়াটির থার্মোডাইনামিক্স সুতরাং এই ΔG হল গতিশক্তি যা প্রতিক্রিয়ার থার্মোডাইনামিক্স সুতরাং এটি থার্মোডিনামিক্স সুতরাং এটি থার্মোডাইনামিক্স ΔG যাতে আপনি এখানে যে প্রতিবন্ধকতাটি দেখতে পান ঠিক তেমনটাই বাধা থেকে যায় যা প্রতিক্রিয়াটির গতিশক্তি সুতরাং এই বাধা আপনার উচ্চতর বাধা রয়েছে বা এর উচ্চতর বাধা রয়েছে বা আপনি এই উচ্চতর প্রতিবন্ধকতা যা প্রতিক্রিয়ার গতিবিজ্ঞান যা স্থির করে যে কত দ্রুত বা আরও দ্রুত বা আস্তে আস্তে প্রতিক্রিয়াটি ঘটবে এবং এটি কেবল বিভিন্ন প্রতিক্রিয়ার পথগুলি উপস্থাপন করে সুতরাং একটি হলো সমস্তটির মানে সুতরাং আপনি যখন ক্যাটালিসিস্ এর কথা বলেন যখন আপনি বলেন যে আপনি একটি অনুঘটক ব্যবহার করেছিলেন প্রতিক্রিয়াটি গতি বাড়ানোর জন্য তখন ঠিক এই প্রক্রিয়াটি ঘটে অনুঘটকটি ব্যবহার করে আপনি এই বাধাটিকে কমিয়ে দেন যেখানে আপনি বলছেন যে অনুঘটক কণার পৃষ্ঠের উপরে সেই রিয়্যাকট্যান্টদের একে অপরের সাথে প্রতিক্রিয়া করা অনেক সহজ হয়ে পরে এবং তাই প্রতিক্রিয়াটির জন্য বাধা হ্রাস করা হয় সুতরাং আপনি যদি কেবল দুটি রিয়্যাকট্যান্টকে একটি চেম্বারে রেখে দেন তবে তারা প্রতিক্রিয়া করতে তাদের নিজস্ব সময় নিবে হয়তো এটা এক ঘন্টা সময় নিতে পারে অন্যদিকে আপনি এই অনুঘটক কণাগুলি দিয়ে দিলে যাদের তুলনামূলক উচ্চতর তল শক্তি রয়েছে এবং এই দুটি রিয়্যাকট্যান্ট সহজেই সেই পৃষ্ঠের সাথে লেগে যেতে সক্ষম হয় তারপরে তারা পৃষ্ঠতলে শক্তির উপস্থিতি খুঁজে পাবে এবং সাথে সাথে একে অপরের খুব কাছাকাছি থাকায় তারা খুব দ্রুত প্রতিক্রিয়া করে সুতরাং এভাবেই একজন অনুঘটক প্রতিক্রিয়ার গতি বাড়িয়ে তুলতে সহায়তা করে এবং অনুঘটকটি কীভাবে প্রতিক্রিয়ার কাইনেটিকসকে সহায়তা করে সুতরাং থার্মোডায়নামিক্স আপনাকে বলে যে প্রতিক্রিয়া ঘটবে কি না কাইনেটিকস আপনাকে বলে যে প্রতিক্রিয়াটি কত দ্রুত ঘটবে এবং আমি বলতে চাই যে আপনি কিছু জাগতিক উদাহরণ ব্যবহার করতে পারেন এমন আকর্ষণীয় কিছু থাকতে পারে যা আপনি কিনতে পারেন এবং তাই এটি কিনতে একটি শক্তিশালী চালিকা শক্তি রয়েছে তবে আপনি কোন পথে যাচ্ছেন তার উপর নির্ভর করে আপনি কোনও যানবাহন ব্যবহার করতে পারবেন এর অর্থ আপনি ট্র্যাফিকে কিছুটা ধীরগতিতে ব্যবহার করতে পারবেন এবং আপনার একটি গাড়ি কিনতে আপনি খুব দ্রুত দোকানে যেতে পারেন এবং এটি কিনতে বা আপনি একই সারিতে পৌঁছতে এবং কিনতে দীর্ঘ পথ নিয়ে হাঁটতে পারেন এবং একটি জটিল রাস্তা ব্যবহার করতে পারেন সুতরাং আপনি কিনতে আরও বেশি সময় নিতে পারেন সুতরাং সামগ্রিক ক্রয়ের প্রক্রিয়াটির ΔG একই তবে আপনি যে রুটটি নিয়েছেন সেটি কাইনেটিকস নির্ধারণ করে সুতরাং এটিই এখানে মূলত আপনি যা দেখছেন সুতরাং ভারসাম্য একটি ধারণা যা মূলত ΔG দ্বারা সংজ্ঞায়িত হয় সুতরাং এই ধারণাটি আপনার মনে রাখা উচিত সুতরাং ভারসাম্য প্রক্রিয়াটি হল ΔG যা মুক্ত শক্তি দ্বারা নির্ধারিত হয় এবং প্রতিক্রিয়ার সাথে যুক্ত মুক্ত শক্তির পরিবর্তনগুলি আপনাকে ভারসাম্য কী তা নির্ধারণ করতে সহায়তা করে যা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং তাই এটি একটি খুব সংজ্ঞায়িত পরামিতি সুতরাং ভারসাম্যই হল এমন প্রকৃতি যার দিকে এগিয়ে যায় ভারসাম্য মানে আপনি যদি এই সিস্টেমটি অনির্দিষ্টকালের জন্য ছেড়ে চলে যান তবে আপনি প্রযুক্তিগতভাবে আপনি হাজার বছর পরে ফিরে এলে ঠিক একই অবস্থানে দেখবেন সুতরাং এটি একটি ভারসাম্য যা সিস্টেমের কোন একটি অবস্থানে থাকার ক্ষমতা কারণ এটি হল এটি সবচেয়ে কম শক্তির অবস্থান যা এটি অর্জন করতে পারে এই কারণেই এটি এমন বসে আছে যে এর চেয়ে বড় পবিত্রতা আর নেই ধারণাটি হল এটাই এটিকে একটি স্বল্প শক্তি অবস্থানে আঘাত করতে হবে যা এটি খুঁজে পাবে এবং তাই এটি অনির্দিষ্টকালের জন্যই বর্তমান এটিই হল ভারসাম্যের ধারণা এবং এটি খুব ভালভাবে ধরা পরে কিন্তু মুক্ত শক্তিতে পরিবর্তন ঘটে এবং আপনি সিস্টেমের জন্য উপলব্ধ সর্বনিম্ন মুক্ত শক্তিকে আঘাত করেন এটি কেবল সেখানেই থাকে সুতরাং এটাই হলো ভারসাম্য তবে আমাদের যা বুঝতে হবে তা হল যে ভারসাম্য অর্জনের সাথে সম্পর্কিত কাইনেটিকস ব্যাপকভাবে প্রভাবিত হয় সুতরাং ভারসাম্য অর্জন সম্পর্কিত কাইনেটিকস দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয় সুতরাং সেইজন্য আমরা বাস্তব জীবনে দেখি এমন অনেকগুলি সিস্টেম বাস্তব জীবনে আপনি যে সমস্ত মেটিরিয়ালের ব্যবহার করেন যেগুলি আপনার পরিবারে নিয়মিত ব্যবহার করেন যেগুলি কাজের ক্ষেত্রে আপনি নিয়মিত ব্যবহার করেন যেগুলি ট্রান্সপোর্টেশন ইত্যাদির অংশ হিসাবে নিয়মিত ব্যবহার করেন সেই সিস্টেমগুলির মধ্যে অনেকগুলিই আসলে পুরোপুরি একটি ভারসাম্য অর্জন করতে পারেনা কারণ ভারসাম্য রক্ষার ক্ষেত্রে সাম্যাবস্থার চূড়ান্ত পদক্ষেপটি সামঞ্জস্যতা অর্জনে কক্ষের তাপমাত্রার অবস্থার অধীনে হতে পারে এটি অনেক বছর হয়তোবা কয়েক শত বছর সময় নিতে পারে সুতরাং অনেক সময় যখন আমরা থার্মোডাইনামিকভাবে বলি তখনই ভারসাম্য অর্জন করবে কিন্তু বাস্তব জীবনেও অনেক সময় আমরা ভারসাম্য অর্জন করতে পারি না এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় বহুবার ভারসাম্য অর্জন না করাই কাম্য যদি কখনও কখনও সেই পণ্যটি হওয়ার কারণ হয় তবে সাম্যাবস্থার ফলস্বরূপ আপনি যে চূড়ান্ত পণ্যটি পান সেটি সম্ভবত সেই পণ্য যা আপনার পছন্দসই বৈশিষ্ট্যগুলির মধ্যে থাকে না আপনি সেইসব বৈশিষ্ট্যগুলিতে আগ্রহী সেগুলি আপনার ব্যবহারের জন্য আকর্ষণীয় হবে সুতরাং তাই চূড়ান্ত ভারসাম্যের পণ্য আপনার জন্য আকর্ষণীয় নাও হতে পারে অন্যদিকে কিছু ভারসাম্যহীন পণ্য যা সম্পূর্ণ ভারসাম্য অর্জন করেনি তবে ভারসাম্যের দিকে এগিয়ে চলেছে এবং এই ভারসাম্যটি পৌঁছাতে 100 বছর সময় নিতে পারে সেই পণ্যটির আরও অনেক ভাল বৈশিষ্ট্য রয়েছে এবং হয়তো আপনি এটি 5 বছর ব্যবহার করার জন্য চাইছেন আসুন যে আপনি যানবাহন 5 বছরের জন্য চালাতে চাইছেন বা সেই যানটির অংশটি 5 বছর সময়ের পর বা 10 বছর পর পরিবর্তিত হতে চলেছে এবং তাই যেহেতু প্রতিক্রিয়াটি বড় হয়ে 10 বছরে সম্পূর্ণ হতে 100 বছর সময় নিতে যাচ্ছে এটি অপরিবর্তিত হতে চলেছে আপনি অংশটি পুরোপুরি সূক্ষ্ম সম্পাদন করতে দেখছেন 5 10 বছর আপনি এটির মতো ব্যবহার করতে পারবেন সুতরাং বহুবার আমরা যে পণ্যগুলি ব্যবহার করি তা আসলে ভারসাম্যহীন পণ্য এমন নয় যে প্রকৃতি ভারসাম্যের দিকে এগিয়ে চলেছে ভারসাম্যের এই ধারণাটির সাথে কোনও ভুল আছে যা এটি কেবলমাত্র আমরা যে বৈশিষ্ট্যগুলি চাইছি সেখানে কিছু ভারসাম্যহীন পণ্য থাকতে পারে সুতরাং আমরা কেবলমাত্র ভারসাম্যহীন অবস্থায় সিস্টেমটিকে রেখেছি এবং নিশ্চিত করে ফেলছি যে কাইনেটিকস নাটকীয়ভাবে ধীর হয়ে গেছে এবং আমরা সে প্রক্রিয়াতে এটি ব্যবহার করি সুতরাং ভারসাম্য আবশ্যিকভাবে পছন্দসই নয় সবসময় কাঙ্ক্ষিত হয় না সুতরাং ভারসাম্য সবসময়ই কাঙ্ক্ষিত স্টেট নয় এটি এমন স্টেট যার দিকে সিস্টেম বহুবার এগিয়ে যায় তবে এটি পছন্দসই স্টেট নয় সংক্ষেপে আমরা যা আলোচনা করেছি তা হল থার্মোডিনামিক্স একটি প্রতিক্রিয়ার সম্ভাব্যতা নির্ধারণ করে সুতরাং যদি এটি বলে ΔG নেগেটিভ তবে আমরা জানি যে স্বাভাবিকভাবেই সেই প্রতিক্রিয়াটি ঘটার দিকে স্বতঃস্ফূর্তভাবে চালিত হয় সুতরাং থার্মোডিনামিক্স আমাদের প্রতিক্রিয়া ঘটবে কি না তা জানায় অনেক সময় বাস্তবের প্রতিক্রিয়াগুলি ভারসাম্য থেকে অনেক দূরে থাকতে পারে আমি এখনই যে পয়েন্টটি করেছি বহুবার বাস্তবে আপনি যে সিস্টেমটির ব্যবহার করেছেন সেটি ভারসাম্যের থেকে অনেক দূরে থাকতে পারে সেখানে থার্মোডায়ানামিকস একে ভারসাম্যের দিকে ঠেলে দিচ্ছে থার্মোডাইনামিক্স যা আপনাকে প্রতিক্রিয়াটির সম্ভাব্যতা বলে দেয় মূলত প্রতিক্রিয়াটিকে ভারসাম্যের দিকে ঠেলে দেয় তবে আমাদের এই সাধারণ সিস্টেমগুলিতে এমন পরিস্থিতিগুলি সৃষ্টি হতে পারে যেখানে প্রতিক্রিয়া কেবলমাত্র আংশিকভাবে সম্পন্ন হয় এটি সমাপ্তি থেকে অনেক দূরে থাকে এটি ভারসাম্যতায় পৌঁছানো থেকে অনেক দূরে থাকে কাইনেটিকস এমন একটি ধারণা যা এই ধারণাটি ধারণ করে বা বাস্তবতাকে ধরে রাখে যে এখানে একটি সময়ের হার রয়েছে যার সাথে একটি প্রতিক্রিয়া হচ্ছে সেই ধারণাটি কাইনেটিকস দ্বারা ধরে রাখা হয় এবং কাইনেটিকস প্রাথমিকভাবে সেই বাধা দ্বারা সংজ্ঞায়িত করে যা অ্যাক্টিভেশন শক্তি বাধা নামে পরিচিত এবং যা প্রতিক্রিয়াটি ঘটে তা কাটিয়ে ওঠার জন্য প্রয়োজন সুতরাং এটিই সেই বাধা যা স্থির করে যে প্রতিক্রিয়াটি কত দ্রুত বা ধীর হবে এবং এই পুরো ধারণার সম্পর্কে কাইনেটিকস ধারণা দেয় যেহেতু সেই বাধাটি একই থার্মোডাইনামিক্স এর সাথে পরিবর্তন হতে পারে একই সিস্টেমের জন্য একই থার্মোডাইনামিক্স দিয়ে পরিবর্তন করা যেতে পারে একই সিস্টেমের জন্য যেখানে আপনি ΔG গণনা করছেন স্বাভাবিকভাবেই ΔG গণনা অপরিবর্তিত থাকবে সুতরাং থার্মোডাইনামিকসটি আমি একই থার্মোডিনামিক্সকে উল্লেখ করছি কাইনেটিকস উল্লেখযোগ্যভাবে আলাদা হতে পারে কারণ আপনার প্রতিক্রিয়াটি সম্পন্ন করার জন্য পুরোপুরি আলাদা রুট থাকতে পারে আপনি একটি অনুঘটক ব্যবহার করতে পারেন যা প্রতিক্রিয়ার গতি বাড়িয়ে দেয় আবার আপনি সেখানে অন্য কিছু রাখতে পারেন যা আসলে প্রতিক্রিয়াটি ঘটতে বাধা দেয় সুতরাং আপনি প্রতিক্রিয়া ত্বরান্বিত করতে পারেন বা একটি প্রতিক্রিয়া হ্রাস করতে পারেন যদি এটি পছন্দসই প্রতিক্রিয়া হয় যা আপনি ত্বরান্বিত করছেন যদি এটি অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া হয় তবে আপনি এটি ধীর করে দিন আমাদের শরীরেও আমাদের জৈবিক সিস্টেমেও সেগুলি অনেকগুলি ঘটছে এমন প্রতিক্রিয়া যা জৈবিকভাবে রয়েছে সিস্টেমটি এটি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং অন্যান্য প্রতিক্রিয়াগুলি যা ইচ্ছাকৃতভাবে ধীর করা হচ্ছে সুতরাং একই থার্মোডাইনামিক্সের সাথে কাইনেটিকস উল্লেখযোগ্যভাবে পৃথক হতে পারে এবং প্রায়শই আমাদের স্থিতিশীলতার সাধারণ ধারণা যখন আমরা কোনও কিছুর দিকে তাকাই এবং বলি যে এটি স্থিতিশীল এটি ঘরের তাপমাত্রায় স্থিতিশীল আমি আমার সাথে কিছু নিয়ে যাচ্ছি এবং গত ৫ বছর ধরে এটি একই অবস্থানে রয়েছে স্থিতিশীল হওয়ার এই ধারণাটি আমাদের মনে রয়েছে যে কোনো মেটেরিয়াল বা সিস্টেমগুলি স্থিতিশীল হওয়ার বিষয়ে আমাদের মনে স্থিতিশীলতার ধারণাটি আসলে কাইনেটিকশের সাথে জড়িত এটি থার্মোডিনামিক্সের সাথে অগত্যা জড়িত নয় থার্মোডাইনামিকভাবে এটি একটি অস্থির সিস্টেম হতে পারে তবে গতিগতভাবে এটি একটি স্থিতিশীল সিস্টেম কারণ এটি থার্মোডিনামিক্সের জন্য চিরতরে গ্রহণ করতে চলেছে সুতরাং অনেক সময় বাস্তব জীবন আসলে প্রতিক্রিয়াগুলির কাইনেটিকস নিয়ে আপনি কাজ করেন সম্পূর্ণরূপে প্রতিক্রিয়াটির থার্মোডিনামিক্সের সাথে কাজ করেন না সুতরাং এগুলি এমন কিছু ধারণা যা আমরা এগিয়ে যেতে যেতে আমাদের মাথায় রাখতে হবে যেমন আমি বলেছিলাম যে এই ধারণাগুলি ন্যানোস্কেলের সাথে প্রয়োগ হতে চলেছে এবং তাই এর একটি পরিষ্কার ছবি রাখা আমাদের ন্যানোস্কেলে দেখার সময় আমাদের অতিরিক্তভাবে বিবেচনা করা দরকার এবং আমাদের এগিয়ে যাওয়ার সময় আমরা কী করব তা বুঝতে আমাদের সহায়তা করবে